নমস্কার তো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো বৈদ্যুতিক বর্তনীর সমাধানের একটি খুব গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে যেটা হলো স্টার ডেল্টা এর পারস্পরিক রূপান্তর তারপর আমরা যাবো আমাদের গাণিতিক বিশ্লেষণে তো এখন দেখা যাক স্টার ডেল্টা এর পারস্পরিক রূপান্তর বলতে কি বোঝায় সাধারানত তুমি দেখে থাকবে যে বর্তনী খুব সহজ নয় যেখানে তুমি শুধুমাত্র রোধ বা কুণ্ডলী বা ধারক পাবে যারা শ্রেণী বা সমান্তরালে যুক্ত আছে কিন্তু এটা হলো শ্রেণী ও সমান্তরালের মিশ্রণ এবং কিছু ক্ষেত্রে এটা হবে অনন্য কোনো আকারে মনে করো এই নির্দিষ্ট বর্তনীতে যদি তুমি দেখো তাহলে এটাকে বলা হয় ব্রীজ বর্তনী যেখানে রোধ গুলি ব্রীজে যুক্ত আছে তাই এটা শ্রেণী বা সমান্তরাল কোনটাই নয় তো এক্ষেত্রে বর্তনীর সরলীকরণ হতে পারে তিন প্রান্ত বিশিষ্ট তুল্য নেটওয়ার্কের মাধ্যমে তিন প্রান্ত বিশিষ্ট তুল্য নেটওয়ার্ক মানে কি মূলত যে বর্তনীগুলি Y বা t বা ডেল্টা অথবা বলতে পারো পাই এর মতো রূপ তাদের সাধারানত বলা হয় তিন প্রান্ত বিশিষ্ট তুল্য নেটওয়ার্ক এখন যদি তুমি এই বিশেষ চিত্রটি দেখো এটা হলো একটি Y বা তুমি বলতে পারো এটা একটা স্টার বর্তনী যেখানে তুমি দেখাতে পাচ্ছো রোধ গুলি স্টারের রূপে যুক্ত আছে একইভাবে তুমি যদি এটাকে একটু প্রসারিত করো এটা হয়ে যাবে T নেটওয়ার্ক সুতরাং T বা স্টার বর্তনী মূলত একই অনুরূপভাবে যদি তুমি এই নির্দিষ্ট চিত্রটি দেখো যেটা ডেল্টা তাদের রোধগুলি যুক্ত আছে ত্রিভুজের মতো যদি তুমি এটাকে একটু প্রসারিত করো বা ঘোরাও তুমি একটা ডেল্টা কে পাই রূপে পরিনত করতে পারো তো মূলত ডেল্টা ও পাই নেটওয়ার্ক একই শুধুমাত্র উপাদান গুলির সজ্জার পরিবর্তন হচ্ছে তো এখন এই সব বর্তনীগুলিতে তুমি কি করতে পারো তুমি প্রান্ত তৈরি করতে পারো 1 2 3 4 এইভাবে এবং অনুরূপভাবে T এর জন্যও তুমি লিখতে পারো প্রান্তগুলির নাম 1 2 3 4 এইভাবে এবং ডেল্টা ও পাই এর ক্ষেত্রেও এখন এই বর্তনীগুলি তুমি তাদের দেখাতে পাবে বড় নেটওয়ার্কের উভয় দিকে অথবা সেগুলি নিজেরাই বর্তনী হতে পারে এখন প্রশ্ন হলো এগুলিকে কিভাবে সমাধান করা যায় এখন যদি তুমি ডেল্টা কে স্টারে রূপান্তর করে নাও তাহলে কিছু ক্ষেত্রে এটা বেশি সুবিধাজনক ডেল্টা র থেকে স্টারে কাজ করতে এবং তুমি সমাধান করতে পারো ডেল্টা বর্তনীটিকে তো এটার মানে কি এটার মানে কোনো বর্তনীর কোনো নির্দিষ্ট অংশ ডেল্টাতে আছে যাকে সমাধান করা কঠিন তাকে স্টারে রূপান্তর করে নিয়ে সমাধান করতে হবে যেটা বেশি সুবিধাজনক উত্তর পেতে এখন তোমাকে কি করতে হবে তোমাকে একটি ডেল্টা নেটওয়ার্কের উপর একটা স্টার নেটওয়ার্ককে বসাতে হবে এবং তুল্য রোধ বের করতে হবে ঐ স্টার নেটওয়ার্কের তো তুমি কি করবে তুমি একটি ডেল্টা নেটওয়ার্কের উপর একটা স্টার নেটওয়ার্ককে বসাবে এবং তুল্য রোধগুলিকে তুলনা করবে যেগুলো তুমি দেখবে এই প্রান্তগুলির মাধ্যমে এবং তোমাকে শুধু তাদের সমান করতে হবে এবং তুমি পেয়ে যাবে তুল্য স্টার বর্তনী বা তুল্য ডেল্টা বর্তনী ঐ সিস্টেমের জন্য এখন আমাদের কি করতে হবে আমরা প্রথমে ডেল্টা থেকে স্টারে রূপান্তর করবো তো এক্ষেত্রে আমরা কি করতে চলেছি আমরা বের করতে চলেছি তুল্য রোধের মান এই দুটি প্রান্তের মধ্যে ডেল্টা ও স্টার উভয়ের জন্যই এখন যদি তুমি স্টারকে দেখো এই নির্দিষ্ট প্রান্ত থেকে তুল্য রোধ হবে R1R3 এবং তুমি যদি ডেল্টা বর্তনীতে যাও তুল্য রোধ হবে Rb এর সঙ্গে RaRc সমান্তরাল তো সেইজন্য ডেল্টার জন্য R12 হবে Rb এর সঙ্গে RaRc সমান্তরাল এবং স্টারের জন্য R12 হবে R1R3 এখন ডেল্টা থেকে স্টার এ রুপান্তরের শর্ত হলো আমরা উভয় প্রান্ত থেকে যে তুল্য রোধ দেখেছিলাম সেই তুল্য রোধের মান সমান হবে তো তার মানে তোমাকে সমান করতে হবে স্টারের জন্য R12 এর সঙ্গে ডেল্টার জন্য R12 কে এখন তুমি যদি মান বসাও স্টারের R12 তাহলে পাবে R1R3 এবং ডেল্টার জন্য পাবে Rb এর সঙ্গে RaRc সমান্তরাল সুতরাং সরল করলে এটা হবে RbRaRcRaRbRc অনুরূপভাবে R13 এর জন্য R13R1R2RcRaRbRaRbRc R34R2R3RaRbRcRaRbRc এখন যদি তুমি R12 এর সমীকরণ থেকে R32 এর সমীকরণ বিয়োগ করো তাহলে পাবে R1 R2RcRb RaRaRbRc কিন্তু R1R2RcRaRbRaRbRc এখন একটু আগে যেটা তুমি নির্ণয় করেছো সেটা হলো R1 R2 এখন যদি দুটিকে যোগ করা হয় তাহলে তুমি পাবে 2R12RbRcRaRbRc উভয় পক্ষ থেকে 2 কে বাদ দিয়ে শেষমেশ আমরা পাবো R1RbRcRaRbRc অনুরূপভাবে R2RcRaRaRbRc R3RaRbRaRbRc এখন গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তোমাকে উপরের সমীকরণগুলি কে মনে রাখতে হবে কারণ যদি তুমি অনুসরন করো সহজ রুপান্তরের নিয়ম তাহলে তুমি খুব সহজেই R1 R2 ও R3 এর মান পেতে পারো নিয়মটি কি এখন প্রতিটি রোধ R যেখানে যেটা স্টার নেটওয়ার্ক প্রতিটি রোধ হলো দুটি পাশাপাশি শাখার রোধের গুনফল ভাজিত তিনটি স্টার রোধের যোগফল এটার মানে কি এটার মানে যদি তুমি একটি স্টারকে ডেল্টার মধ্যে বসাও তুমি পাবে এই ধরনের বর্তনী যেখানে Rb Ra Rc হলো ডেল্টার শাখা গুলি এবং R1 R2 R3 হলো স্টারের শাখা গুলি তো যদি তুমি বের করতে চাও R1 ডেল্টার শাখার রূপে তখন তুমি কি করবে তোমাকে দেখতে হবে R1 এর পাশাপাশি ডেল্টা শাখা কোনগুলি তো এক্ষেত্রে এটা হলো Rb ও Rc তো R1 এর জন্য মানটি হবে RbRc যেটা হলো পাশাপাশি দুটি শাখার গুনফল ভাজিত RaRbRc অনুরূপভাবে R2 এর জন্য যদি তুমি R2 এর পাশাপাশি শাখা গুলি দেখো যেগুলি হলো Rc ও Ra তো তুমি কি পাবে R2 এর মান হবে RcRa ভাজিত RaRbRc অনুরূপভাবে R3 এর জন্য পাশাপাশি ডেল্টা শাখা গুলি হলো Ra ও Rb সুতরাং RaRb পদটি লবে আসবে এবং RaRbRc দ্বারা ভাগ হবে তো যদি তুমি এই ধারণাটিকে অনুসরন করো তাহলে তোমাকে আর চিন্তা করতে হবে না যে কিভাবে R1 R2 ও R3 এর সূত্র মনে রাখবে এখন আলোচনা করা যাক স্টার থেকে ডেল্টার রূপান্তর নিয়ে এখন স্টার নেটওয়ার্ক থেকে ডেল্টা নেটওয়ার্কের রূপান্তর সূত্র নির্ণয় করতে গেলে আমরা R1 R2 R3 মান ব্যবহার করবো আমরা এইমাত্র এটা নির্ণয় করলাম এখন যদি তুমি এই মানগুলি ব্যবহার করো এবং সেই মানগুলি R1R2R2R3R1R3 তে বসাও তাহলে তুমি পাবে R1R2R2R3R1R3RaRbRcRaRbRcRaRbRc2RaRbRcRaRbRc এটা খুব সহজ তোমাকে শুধু মান বসাতে হবে এবং সরল করতে হবে তুমি এই রাশিটি পাবে এখন তোমাকে খুঁজে বের করতে হবে Ra এর তুল্য মান তো তুমি কি করবে তোমাকে R1 এর মান দিয়ে সমীকরণটিকে ভাগ করতে হবে এখন R1 এর মান কি R1RbRcRaRbRc এখন এইক্ষেত্রে এটা বাতিল করে দেবে এবং এটা লব ও হর থেকে Rb Rc কেও বাতিল করে দেবে এবং শেষমেশ তুমি Ra এর মান পেয়ে যাবে তো তার মানে RaR1R2R2R3R1R3R1 RbR1R2R2R3R1R3R2 RcR1R2R2R3R1R3R3 এখন এখানে আবার গুরুত্বপূর্ণ জিনিসটি হলো যে তোমাকে উপরের সমীকরণগুলিকে মুখস্ত করতে হবে না তোমাকে শুধু রুপান্তরের সূত্র গুলিকে অনুসরন করতে হবে রুপান্তরের সূত্র গুলি কি কি প্রতিটি ডেল্টা নেটওয়ার্কের রোধ হলো সমস্ত সম্ভাব্য গুনফল ডেল্টা রোধের দুটি করে একবারে নিয়ে এবং বিপরীত স্টার রোধ দ্বারা ভাগ করে তারমানে মনেকরো তুমি Ra এর মান বের করতে চলেছ লবে হবে স্টার নেটওয়ার্কের সমস্ত রোধের সম্ভাব্য গুনফল দুটি করে একবারে নিয়ে তার মানে লব হবে R1R2R2R3R1R3 এখন হরে কি হবে হরে হবে বিপরীত স্টার নেটওয়ার্কের রোধ তো এক্ষেত্রে বিপরীত স্টার নেটওয়ার্কের রোধ কোনটা বিপরীত স্টার নেটওয়ার্কের রোধ হলো R1 তো Ra এর জন্য তুমি পাবে R1R2R2R3R1R3 ভাজিত R1 এবং এটা যেটা আমরা Ra এর জন্য পাবো Rb এর জন্য লব একই থাকবে যেটা হলো R1R2R2R3R1R3 ভাজিত এখন Rb এর জন্য Rb এর কোনটা বিপরীত রোধ স্টারে সেটা হলো R2 তো তুমি খুব সহজেই Rb এর মান পেয়ে যাবে অনুরূপভাবে Rc এর জন্য এটা হবে R1R2R2R3R1R3 ভাজিত দেখো Rc এর বিপরীত রোধ হলো R3 সুতরাং এইভাবে তুমি খুব সহজেই নির্ণয় করতে পারবে অনুরূপ ডেল্টার উপাদান গুলি স্টারের উপাদানগুলির সাহায্যে এখন আরও ভালো ধারণা পেতে এই নির্দিষ্ট বর্তনীর কারেন্টের মান নির্ণয় করা যাক তার আগে আমাদের প্রথমে Rab এর মান বের করতে হবে যেটা হলো তুল্য রোধ AB প্রান্তের দুইদিকে এখন যদি তুমি এই বর্তনীটিকে দেখো এটা জটিল মনে হবে কিন্তু যদি তুমি স্টার ডেল্টার পারস্পরিক রুপান্তরের কৌশল অনুসরন করো যেটা এইমাত্র আলোচনা করলাম এটা খুব সহজ হয়ে যাবে বিশ্লেষণ করতে কিভাবে এখন যদি তুমি বর্তনীটিকে দেখো সেখানে দুটি স্টার নেটওয়ার্ক আছে এবং তিনটি ডেল্টা নেটওয়ার্ক আছে যদি তুমি এই উপাদানটি এই উপাদানটি ও এই উপাদানটি দেখো এটা একটা উপ নেটওয়ার্ক তৈরি করছে অনুরূপভাবে এই উপাদানটি এই উপাদানটি এবং আবার এই উপাদানটি তৈরি করবে ঐ নেটওয়ার্কটির আরও একটি স্টার উপাংশ অনুরূপভাবে যদি তুমি দেখো এইদুটি এবং এই বিশেষ উপাদানটি এটা পাই এর মতো দেখতে মানে এটা আবারও একটি ডেল্টা অংশ এবং অনুরূপভাবে এটাও একটি ডেল্টা অংশ তৃতীয়টি হলো এটা এবং এটাও একটি ডেল্টা উপাংশ নেটওয়ার্কটির তো এটার মানে হলো এখানে তিনটি ডেল্টা উপাংশ আছে এবং দুটি স্টার উপাংশ আছে এখন এটাকে সরল করতে তোমাকে এগুলোর মধ্যে একটাকে রূপান্তর করতে হবে এখন স্টার নেটওয়ার্কটিকে পরিবর্তন করা যাক যেটাতে আছে 5 - 10 ও 20 ওহম রোধ তো 5 10 ও 20 এগুলি হলো তিনটি রোধ R এর মান বসানো যাক এটা হলো R1 যার মান 10 ওহম R2 হলো 20 ওহম এবং R3 হলো 5 ওহম তো যদি তোমাকে তুল্য ডেল্টা তৈরি করতে হয় সেখানে একটি অংশ এখানে থাকবে একটি অংশ এখানে থাকবে ও তৃতীয় একটি অংশ এখানে থাকবে সুতরাং এটির মান কি হবে আমরা এখুনি নির্ণয় করলাম ডেল্টা উপাদানের মান এটা হবে এই দুটি উপাদানের গুনফলের যোগফল দুটি উপাদানের সমস্ত সম্ভাব্য গুনফল স্টারের এখানে প্রথম পদটি কি হবে 5 গুন 10 যোগ 10 গুন 20 যোগ 20 গুন 5 ভাজিত আমরা হরে কি লিখবো আমরা লিখবো বিপরীত স্টার উপাদানটিকে তো এক্ষেত্রে কি হবে বিপরীত স্টার উপাদানটি হলো 20 এই বিশেষ অংশটির জন্য বিপরীত স্টার উপাদানটি হলো 20 ঠিক সুতরাং এই পদটির মান কি হবে যদি তুমি সরল করো এটা হবে 350 ভাজিত 20 যেটা হবে 175 তো এটার মান হবে 175 ঠিক অনুরূপভাবে এই অংশটির জন্য তুমি নির্ণয় করতে পারো যেটা সবসময়েই সমান হবে তোমাকে এটাকে ভাগ করতে হবে 5 ওহম দিয়ে তোমাকে 350 কে ভাগ করতে হবে 5 দিয়ে তো এই অংশের মান হবে 70 এবং এটার জন্য আবার তোমাকে ভাগ করতে হবে 350 কে বিপরীত উপাদান যেটা হলো 10 ওহম দিয়ে তো তুমি পাবে 35 তো এখন তুমি কি পেলে তুমি পেলে এই তিনটি মান যেটা আমরা এখুনি নির্ণয় করলাম এখন যদি তুমি দেখো নেটওয়ার্কের এই বিশেষ উপাংশকে তুমি দেখতে পাবে যে এই দুটি সমান্তরালে আছে এই দুটিও আবার সমান্তরালে আছে এবং এই দুটিও আবার সমান্তরালে আছে তো যদি তুমি সমস্ত সমান্তরাল উপাদানগুলিকে তুমি কি পাবে তুমি পাবে তুমি যদি এই দুটি উপাদানের তুল্য নাও তুমি পাবে 7292 ওহম তুমি যদি এই দুটি উপাদানের তুল্য নাও তুমি পাবে 105 ওহম এবং আবার তুমি যদি এই দুটি উপাদানের তুল্য নাও তুমি পাবে 21 ওহম তো এখন এটা খুব সহজ বর্তনী যেটা তুমি বিবেচনা করতে পারো A ও B প্রান্তের মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে তো তুমি কি পেলে তুমি পেলে Rab হলো 9632 ওহম তো এইদুটি শ্রেণী তে আছে এবং এদের যোগফল 21 ওহমের সঙ্গে সমান্তরালে আছে তো তুমি পেয়ে যাবে Rab এর মান এবং এখন কারেন্টের মান কি হবে কারেন্টের জন্য তোমাকে রোধ দিয়ে ভাগ করতে হবে ভোল্টেজ ভাজিত তুল্য রোধ যেটা আমরা এইমাত্র নির্ণয় করলাম তো ভোল্টেজ 120 ভোল্ট যদি তুমি ভাগ করো 9632 দিয়ে তুমি কারেন্টের মান পেয়ে যাবে যেটা হবে 12458 অ্যাম্পিয়ার এখন মেশ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করা যাক এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ বর্তনী বিশ্লেষণে কেন কারণ এটা আরও একটি সাধারন পদ্ধতি প্রদান করে বর্তনী বিশ্লেষণের মেশ কারেন্ট ব্যবহার করে মেশ কারেন্ট বা তুমি বলতে পারো লুপ কারেন্ট হলো বর্তনীর চল রাশি তো যদি তুমি এই চিত্রে দেখো এই কারেন্টগুলি I1 ও I2 কে বলা হয় মেশ কারেন্ট এবং এগুলি শাখার কারেন্টের থেকে আলাদা কারণ শাখার কারেন্ট বর্তনীর একটি নির্দিষ্ট শাখা দিয়ে প্রবাহিত হয় এবং লুপ কারেন্ট হলো কোনো নির্দিষ্ট লুপ দিয়ে প্রবাহিত কারেন্ট যেটা আমরা দেখলাম একটি নির্দিষ্ট ক্ষেত্রে এখন এটা হলো মেশ বিশ্লেষণ কে লুপ বিশ্লেষণ ও বলা হয় অথবা তুমি বলতে পারো মেশ কারেন্ট পদ্ধতি এখন এখানে উপাদানের পরিবর্তে কারেন্ট হলো বর্তনীর চল রাশি আমরা ব্যবহার করবো মেশ কারেন্টকে বর্তনীর চল রাশি হিসাবে কারণ এটা খুবই সুবিধাজনক এবং এটা সমীকরণের সংখ্যা কমায় যেগুলো কে আমাদের পরপর সমাধান করতে হবে যেমন এক্ষেত্রে সেখানে মাত্র দুটি চল রাশি আছে যেগুলি মেশ কারেন্টের সঙ্গে সম্পর্কিত কিন্তু যদি তুমি শাখা চল রাশি নাও তুমি পাবে একটি শাখা কারেন্ট R1 এর জন্য অনুরূপভাবে একটি শাখা কারেন্ট R3 এর জন্য এবং একটি শাখা কারেন্ট R2 এর জন্য তো এখানে তোমার কাছে তিনটি চল রাশি আছে যদি তুমি শাখা কারেন্ট পদ্ধতি ব্যবহার করো যেখানে মেশ কারেন্টের ক্ষেত্রে তুমি পাবে শুধুমাত্র দুটি চল রাশি তো তারমানে তুমি সমীকরণের সংখ্যা কমাচ্ছো যেগুলি বর্তনী সমাধান করতে লাগে এখানে একটি ছোট্ট পার্থক্য আছে লুপ ও মেশ এর মধ্যে লুপ কে বলা যেতে পারে একটি বদ্ধ পথ যেখানে কোনো নোড একাধিক বার পেরোবে না তো এখানে এটা হলো একটি লুপ এবং এটাও হলো একটি লুপ কারণ এগুলি একটি নোডকে একাধিক বার স্পর্শ করছে না কিন্তু মেশ হলো একটি লুপ যেটার মধ্যে আর কোনো লুপ থাকবে না সুতরাং মেশকে গণ্য করা যেতে পারে একটি বিশেষ ধরনের লুপ যেটার ভিতরে আর কোনো লুপ থাকবে না এখন এটার মানে কি এই উদাহরণটি দেখা যাক আরও ভালো বোঝার জন্য এই নির্দিষ্ট বর্তনীতে তুমি দেখবে abefa abefa হলো একটি মেশ এবং bcdef bcdef হলো আরও একটি মেশ কিন্তু abcdefa মেশ নয় Abcdefa হলো বাইরের লুপ যেটা মেশ নয় কারণ এটাতে দুটি লুপ আছে ভিতরে তো সেইজন্য মেশকে গণ্য করা যেতে পারে একটি বিশেষ ধরনের লুপ যেটার ভিতরে আর কোনো লুপ থাকবে না এখন তুমি প্রয়োগ করতে পারো কির্শফের ভোল্টেজ সূত্র অজানা কারেন্টকে বের করতে মেশ বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে মেশ বিশ্লেষণ শুধুমাত্র প্রযোজ্য সেই সব বর্তনীর ক্ষেত্রে যেগুলি হলো এক তলের এক তলের মানে যাকে আঁকা যাবে একটি তলে যেখানে কোনো শাখা একে অপরকে পার হবে না তো এর মানে হলো যদি তুমি এই নির্দিষ্ট চিত্রটিকে দেখো শাখাগুলি আলাদা আলাদা কোনো শাখা একে অপরকে পার হচ্ছে না যেখানে তুমি যদি এই বিশেষ ক্ষেত্রটি দেখো এটা এক তলের নয় কারণ শাখাগুলি একে অপরকে পার হচ্ছে এবং এটা একটি তলে নেই এটা একটা ত্রিমাত্রিয় বর্তনী হয়ে গেছে সুতরাং সেইজন্য মেশ বিশ্লেষণ এই ধরনের বর্তনীতে করা সম্ভব নয় কিন্তু এক তলের বর্তনী গুলিতে সম্ভব এখন আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যখন তুমি বর্তনীটিকে দেখবে সেটা দেখতে এইরকম এবং তুমি দেখবে অনেকগুলি শাখা একে অপরকে পার হচ্ছে তো প্রথম অবস্থায় তুমি এটাকে এক তলীয় বর্তনী নয় হিসাবে গণ্য করবে কিন্তু যদি তুমি পুনরায় বর্তনীটিকে এমনভাবে আঁকো যাতে করে এটা এক তলীয় হয়ে যায় তখন তুমি মেশ কারেন্ট পদ্ধতি ব্যবহার করতে পারো এটাকে বিশ্লেষণ করতে এটার মানে কি যদি তুমি এই বর্তনীটিকে দেখো দেখবে 5 ওহম পার হছে এখন 5 ওহমকে এইভাবে যুক্ত না করে যদি তুমি 5 ওহমকে চিত্রে দেখানোর মতো করে যুক্ত করো এটা হয়ে যাবে পার না হওয়া শাখা অনুরূপভাবে 3 ওহমএই নির্দিষ্ট 6 ওহমকেও অন্যভাবে সাজানো যেতে পারে এবং যদি তুমি 2 কে সরিয়ে দাও এবং পুনর্বিন্যাস করো তুমি মূলত পেয়ে যাবে একটা এক তলীয় বর্তনী সুতরাং তোমাকে বর্তনীটিকে একবার দেখে নিতে হবে মেশ বিশ্লেষণের আগে যাতে এটা এক তলীয় না এক তলীয় নয় তো এটার জন্য তোমরা নেটওয়ার্ক টোপোলজি তথ্য ব্যবহার করতে পারো যেটা আমরা আগে বের করলাম তো যখন তুমি তৈরি করবে টোপোলজি নেটওয়ার্ক এই বর্তনীর এবং যদি তুমি নোডগুলির ও শাখাগুলির পুনর্বিন্যাস করো এমনভাবে যাতে করে তাদের সংযোগ তথ্য অপরিবর্তিত থাকে তখন তুমি খুব সহজেই বের করতে পারবে যে ঐ এক তলীয় নয় বর্তনীটিকে এক তলীয় করা যাবে কিনা এবং যদি এটাকে এক তলীয় বর্তনীতে রূপান্তর করা যায় তাহলে তুমি সহজেই মেশ বিশ্লেষণ করতে পারো এখন মেশ বিশ্লেষণে মেশ কারেন্ট বের করার বিভিন্ন পদক্ষেপ গুলি কি কি তোমাকে প্রথমে মেশ কারেন্ট I1 I2 I3 নির্দিষ্ট করতে হবে এবং মেশের সংখ্যাও মনেকর এক্ষেত্রে তোমার কাছে n সংখ্যক মেশ আছে এবং তারপর তুমি কির্শফের ভোল্টেজ সূত্র প্রয়োগ করছো প্রতি n মেশে এবং ওহমের সূত্র ব্যবহার করছো মেশ কারেন্টের রূপে ভোল্টেজকে প্রকাশ করতে এবং সমাধান করছো সেইসব সমীকরণগুলিকে মেশ কারেন্ট নির্ণয় করতে এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে যে যদিও মেশ কারেন্ট প্রতিটা মেশে ইচ্ছেমত ভাবে নির্দিষ্ট থাকে অথবা ইচ্ছেমত দিকে কিন্তু মেশ কারেন্টকে ঘড়ির কাঁটার দিকে নেওয়াটাই সুবিধাজনক কারণ এক্ষেত্রে বর্তনী বিশ্লেষণ করা সহজ হবে এবং ভুল হবার সম্ভাবনাও কম থাকবে যেমন এক্ষেত্রে আমরা এটা করাছি আমরা মেশ কারেন্টকে ঘড়ির কাঁটার দিকে নিয়েছি এখন কিভাবে মেশ বিশ্লেষণ করবে এটা যদি তুমি দেখো মেশ পদ্ধতি এটা হলো কির্শফের সুত্রের সংযোগিত অংশ কারণ এখানেও তোমাকে কির্শফের সুত্র ব্যবহার করতে হবে কারেন্টের মান বের করতে এখন যদি তুমি এই নির্দিষ্ট চিত্রটি বিবেচনা করো তুমি দেখবে নেটওয়ার্কটির তিনটি ঘূর্ণায়মান কারেন্ট আছে I1 I2 ও I3 এখন সবগুলই ঘড়ির কাঁটার দিকে নির্দিষ্ট করা আছে ভুলের ঝুঁকি না নেবার জন্য এবং এরপর আমাদের বর্তনী বিশ্লেষণ করতে হবে যেটা বলা হয় মেশ কারেন্ট তো যদি তুমি বর্তনীটিকে দেখো এবং বিশ্লেষণ করো তুমি কি করবে তুমি কির্শফের ভোল্টেজ সূত্র Kirchhoffs voltage law ব্যবহার করবে প্রতিটি মেশে এবং বের করার চেষ্টা করবে প্রতিটি মেশ কারেন্টের সমীকরণ কি হবে তো যদি তুমি চিত্রে দেখো তাহলে প্রথম মেশের জন্য কারেন্ট হবে I1Z1Z2 I2Z2E1 অনুরূপভাবে দুই ও তিন লুপের জন্য তুমি লিখতে পারো I2Z2Z3Z4 I1Z2 I3Z40 I3Z4Z5 I2Z4 E2 পরবর্তী পদক্ষেপ হলো তোমাকে এই নির্দিষ্ট সমীকরণগুলিকে বিশ্লেষণ করতে হবে এবং বের করতে হবে I1 I2 ও I3 কারেন্টের মান এবং গুরুত্বপূর্ণ জিনিসটি হলো যে কোনো শাখার কারেন্ট নির্ণয় হয় সেই শাখার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টগুলির ফেজার যোগফল যেগুলি ঐ শাখার মধ্যে দিয়ে একই তারমানে যদি তুমি এই শাখাটির জন্য এই চিত্রটি দেখো শাখা কারেন্ট হবে এই দুটি কারেন্টের ফেজার যোগফল ফেজার যোগফল মানে তোমাকে দিকটিকেও বিবেচনা করতে হবে তো এই বিশেষ অংশের জন্য শাখা কারেন্ট হবে I1 বিয়োগ I2 এখন তুমি পর্যবেক্ষণ করতে পারো যে শাখা কারেন্ট মেশ কারেন্টের থেকে আলাদা এবং এটা হবে যতক্ষণ মেশটি পৃথক থাকবে না এখন এটা প্রশ্ন আস্তে পারে যে তুমি কিভাবে বুঝবে যে বিশ্লেষণের জন্য যতগুলো সমীকরণ দরকার ততগুলো সমীকরণ লেখা হয়েছে কিনা তোমাকে নেটওয়ার্ক টোপোলজি সুত্রের সাহায্য নিতে হবে তো যদি তুমি নেটওয়ার্ক টোপোলজির সুত্রটি দেখো এটা বলছে যে শাখার সংখ্যা হলো লুপের সংখ্যা যোগ নোডের সংখ্যা বিয়োগ এক তো এই নির্দিষ্ট চিত্রে যদি তুমি দেখো তুমি দেখবে তোমার নোড আছে 1 2 3 এবং শাখা আছে 1234 ও 5 তো নোডের সংখ্যা 3 শাখার সংখ্যা 5 তো লুপের সংখ্যা কত হবে এই বর্তনীতে লুপের সংখ্যা হবে 3 তারমানে তিনটি স্বাধীন লুপ এবং সেইজন্য তিনটি স্বাধীন সমীকরণ দরকার বর্তনীটিকে সমাধান করতে তো এখানে তুমি দেখবে তিনটি স্বাধীন সমীকরণ আছে বর্তনীটিকে সমাধান করার জন্য তো এখন একটি উদাহরণ নেওয়া যাক যাতেকরে তোমরা ভালো করে বুঝতে পারো এতক্ষণ যা আলোচনা করলাম তো যদি তুমি এই নির্দিষ্ট বর্তনীটিকে দেখো এবং সমস্ত মেশ কারেন্টের জন্য সমীকরণ তিনটি লেখো তুমি কি লিখতে পারবে লুপ 1 এর জন্য 3 5I1 − I2 4 লুপ 2 এর জন্য 4 1 6 5I2 − I1 − I3 0 লুপ 3 এর জন্য 1 8I3 − I2 −5 এখন যদি তুমি পুনর্বিন্যাস করো তুমি এই তিনটি সমীকরণ পাবে এবং সমাধান করলে তুমি পাবে I1 0595 A I2 0152 A এবং I3 −0539 A তো অনুরূপভাবে তুমি নির্ণয় করতে পারো 5 ওহম ও 1 ওহম রোধের মধ্যে দিয়ে কারেন্টের মান কারণ এইগুলি হলো শাখা কারেন্ট এবং 5 ওহম রোধের জন্য শাখা কারেন্ট হবে I1 − I2 0595 − 0152 044A এবং 1 ওহম রোধের মধ্যে দিয়ে কারেন্ট হবে I2 − I3 0152 − −0539 069A এখন এক্ষেত্রে আমরা সমস্ত কারেন্টের দিক ঘড়ির কাঁটার দিকে ধরেছি এখানে আমরা কারেন্ট পেলাম ঋণাত্মক সঙ্গে ঋণাত্মক চিহ্ন তারমানে আমাদের প্রথমে ধরে নেওয়া কারেন্টের দিক ছিলো ঘড়ির কাঁটার দিকে কিন্তু শেষমেশ কারেন্টের দিক হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে তো এখান থেকে তোমরা পেতে পারো কিন্তু ভালো বিশ্লেষণের জন্য আমাদের প্রথমে সবগুলকে একই দিকে নিতে হবে এবং সমাধান করতে হবে তো এর সঙ্গে আজ আমরা আজকের ক্লাস শেষ করলাম এবং আমরা পরবর্তী ক্লাসেও মেশ বিশ্লেষণ নিয়ে আলোচনা করবো